ইঞ্জিনিয়ারিং অঙ্কন এবং কম্পিউটার গ্রাফিক্সের এনপিটিইএল অনলাইন সার্টিফিকেশন কোর্সে আপনাকে স্বাগতম আমরা মডিউল নম্বর 2 এবং লেকচার নম্বর 20 তে আছি এখানে আমরা কনিক সেকশন অংশটি সম্পন্ন করছি কিভাবে একটি কোন এর উপর একটি কনিক্যাল হেলিক্স নির্মাণ করা যায় সুতরাং যদি আমরা একটি দড়ি বা থ্রেড কোন এর চারপাশে ঘুরিয়ে এপেক্স থেকে বেস পর্যন্ত সাজিয়ে রাখি তাহলে আমরা যে জ্যামিতিক বক্ররেখাটি পাই তাকে কনিক্যাল হেলিক্স বলে উদাহরণস্বরূপ আসুন আমরা এই কনিক্যাল হেলিক্স কে দেখি যার চারপাশে বেস 70 mm এবং উচ্চতার 90 mm একটি কোনকে ঘোরানো হয় গোড়া থেকে শুরু করে শীর্ষস্থান পর্যন্ত এটি একটি রেভোলুশন ঘটিয়েছে এটি করার জন্য প্রথমে আমাদের সামনের দৃশ্যে একটি কোন তৈরি করতে হবে যা আমরা ত্রিভুজ হিসাবে পাব প্রথমত আমাদের প্রয়োজনীয় বেস এবং উচ্চতা নিয়ে একটি ত্রিভুজ তৈরি করতে হবে যদি আমরা নীচ থেকে দেখি তবে এটি একটি বৃত্তের মত দেখাবে তাই এই বৃত্তটি আমাদের একই ব্যাসের তৈরি করতে হবে তারপর বৃত্তটিকে 8 সমান অংশে ভাগ করুন তাদের নাম দিন 1 2 3 4 5 6 7 এবং 8 তারপরে এই কোন টির উচ্চতা P থেকে উচ্চতা h কে 8 সমান অংশে ভাগ করুন একটি অনুভূমিক রেখা এই পর্যন্ত টেনে সেটিকেও 8 টি সমান অংশে ভাগ করুন তারপর তাদের 1 2 3 থেকে 8 পয়েন্ট হিসাবে নাম দিন এখন এই লেবেলগুলি থেকে বৃত্তের 1 2 3 4 5 6 7 8 লাইনগুলিকে প্রসারিত করুন যা এই কোন এ লাইন তৈরি করতে যাচ্ছে এগুলিকে কোন এর জেনারেটেড লাইন বলা হয় সুতরাং আসুন আমরা একটি বিশেষ লাইনকে বিবেচনা করি আমরা এই সময়ে একটি জেনারেটর নির্মাণ করতে চাই আমরা 3 নম্বর লাইন থেকে 5 নম্বর লাইন পর্যন্ত প্রসারিত করি যা বেস কে কাট করছে যে জায়গাটিতে সেখান থেকে শিখর বা চূড়া পর্যন্ত সংযুক্ত করুন সুতরাং এইভাবে আমরা একটি জেনারেটর নির্মাণ করব একইভাবে 2 নম্বর লাইন কে প্রসারিত করুন সেই পয়েন্ট পর্যন্ত এবং সেখান থেকে 8 নম্বর শীর্ষবিন্দু পর্যন্ত একইভাবে লাইন কে 1 থেকে 7 পর্যন্ত বিস্তৃত করুন এবং এটি কোন এর বেস এ কাট করছে 8 নম্বর পয়েন্টে প্রথমত এই কোন এর জেনারেটর তৈরি করতে হবে এবং তার সাথে এই কোন কে সমানভাবে ভাগ করতে হবে একবার এটি সম্পন্ন হলে আমরা সামনের দৃশ্যে এই কোন র চারপাশের পয়েন্ট বা ঘূর্ণায়মান দড়ি দিয়ে পয়েন্ট তৈরি করব সুতরাং এই সামনের দৃশ্যে আমরা এই 8 টি পয়েন্টকে বিস্তারিত করে P স্তরে একটি বিন্দু করতে যাচ্ছি একইভাবে যদি আমরা এই 1 নম্বর সমান বিভাজনের ছেদ রেখায় যাই এবং 1 নম্বর বিন্দুর মধ্য দিয়ে পাস করি তবে একটি লাইন P1 তৈরি হয় একবার এটি দ্বিতীয় থেকে সম্পন্ন হলে এই লাইনটি কে প্রসারিত করুন এবং একটি অনুভূমিক রেখা যা ছেদ করতে যাচ্ছে এবং সেই পয়েন্টকে P2 বলছি 3 পয়েন্টের উপর একটি অনুভূমিক রেখা P3 উৎপন্ন করতে যাচ্ছি তাই এই লাইনটি যেখানে ছেদ করতে যাচ্ছে সেটিকে প্রসারিত করুন এবং আরেকটি বিন্দু P3 তৈরি করুন একইভাবে P4 যেখানে 4th লাইনটি ছেদ করতে যাচ্ছে 5th জেনারেটর লাইন এই বিন্দু দিয়ে যাচ্ছে এবং 5th একটি ছেদ বিন্দু সুতরাং আমরা সেভাবে নির্মাণ করব আমরা P 1 2 3 4 5 6 7 8 পয়েন্টগুলি খুঁজে বের করি উপরেরটির জন্য আমরা সর্বদা জেনারেটরের লাইন কে ইন্টারসেক্ট করাব এবং জেনারেটরকে সমান বিভাজনে বিভাজিত করতে করব সুতরাং জেনারেটরগুলির মধ্যে একটি জেনারেটর দ্বারা তৈরি সমান বিভাজিত লাইন জেনারেটর লাইন 1 এর সাথে ইন্টারসেক্ট করে এইভাবে আমরা এই সমস্ত স্টপ পয়েন্ট তৈরি করব একবার স্টপ পয়েন্ট তৈরি হয়ে গেলে আমরা P1 P2 P3 P4 এর মধ্য দিয়ে যাওয়া একটি ফ্রিহ্যান্ড স্কেচ তৈরি করতে পারি এর মাধ্যমে একটি টার্ন হবে এইভাবে আমরা উপরের দিকে একটি কোন কে ঘুরিয়ে একটি কনিক্যাল হেলিক্স তৈরি করি নীচের দৃশ্যের জন্যও যদি আমরা P থেকে একটি লম্ব রেখা অংকন করি তাহলে এটি প্রথম লাইনের প্রথম বিন্দুকে ইন্টারসেক্ট করবে এবং সেই বিন্দুটিকে P1 বলি জেনারেটরের একটি লাইন থেকে P1 কে P2 পর্যন্ত প্রসারিত করুন একবার এটি কেন্দ্র থেকে হয়ে গেলে একটি আর্ক্ তৈরি করুন যা এই বিন্দুটিকে ইন্টারসেক্ট করবে এটিকে P2 বলে P3 এর জন্যও একটি লম্ব অংকন করুন যাতে এটি 3 লাইনকে ইন্টারসেক্ট করবে এবং এটিকে P3 বলা হয় P4 এর জন্যও একটি লাইন অংকন করুন যেখানে এটি ইন্টারসেক্ট করবে তাকে P4 বলা হবে একইভাবে বিন্দু P5 থেকে এটিকে প্রসারিত করুন এটি যেখানে ইন্টারসেক্ট করবে তাকে P5 নাম দিন P6 এর জন্য একটি জেনারেটরের থেকে একটি লাইন অংকন করুন যেকোনোভাবে শেষ পর্যন্ত O থেকে সমান ব্যাসার্ধের একটি আর্ক্ তৈরি করুন যার নাম দিন P6 P7 থেকে প্রসারিত লাইন নিচে সেই বিন্দুতে ইন্টারসেক্ট করবে এই ভাবে আমরা নীচের দিকে P1 P2 P3 পয়েন্ট তৈরি করব তারপর একটি রেখা আঁকুন যা এই বিন্দুগুলির মধ্য দিয়ে যায় এটি উপরের দৃশ্য থেকে কনিক্যাল হেলিক্সের মত দেখায় আসুন গ্রাফিকাল শীটে এই পদক্ষেপগুলি করি প্রথমত আমাদের 70 mm ব্যাসের একটি বৃত্ত তৈরি করতে হবে তারপর একটি বিন্দু 35 mm দৈর্ঘ্যে O সনাক্ত করুন আসুন আমরা স্কেলটি প্রসারিত করি যাতে আমরা সেই বৃত্তে একটি স্পর্শক আঁকতে পারি এই স্পর্শকের সমান্তরালে আমাদের সমান্তরাল রেখাগুলি নির্মাণ করতে হবে একইভাবে আরও একটি সমান্তরাল রেখা আঁকুন যেকোনো বেস থেকে এই লাইনগুলিতে শীর্ষ সনাক্ত করতে হবে তারপর আমরা বেসলাইনগুলি যোগ করব সুতরাং আসুন আমরা একটি কোন বেস করি আমাদের কোনের জন্য উচ্চতা হিসাবে 90 mm সনাক্ত করতে হবে এই শেষপয়েন্টগুলি যোগ করে ত্রিভুজের মত দেখতে একটি কোন তৈরি করতে হবে এখন এই কোন স্ল্যান্ট জিনিসটিকে সমান সংখ্যক অংশে ভাগ করতে হবে আসুন এই প্রজেক্টেড লাইনটিকে সমান সংখ্যক অংশে ব্যবহার করি কম্পাস ব্যবহার করুন 8 সমান বিভাগ ভাগ করুন 1 2 3 4 5 6th 7th এবং 8th এই পয়েন্টগুলির নাম 1' 2' 3' 4 ' 5' 6' 7 ' 8' এখন সেই কোনের শিখর বা চূড়ার সাথে প্রথম শেষ বিন্দু যোগ দিন যা নির্মাণের সমান্তরাল আমাদের সমান্তরাল রেখা দরকার যাতে অন্যান্য বিভাগীয় রেখাগুলি নির্মাণের করতে পারব এখন একটি সমান্তরাল আঁকব এখন এইগুলিকে 1 2 3rd পয়েন্ট 4 5 6 7 এবং 8th পয়েন্ট হিসাবে নাম দিন 8 টি বিভাগ সম্পন্ন হয়েছে এখন বৃত্তটিকে 8 টি সমান অংশে ভাগ করুন 4 টি অংশ সম্পন্ন হয়ে গেছে উভয় পাশে 45 ° কোণ সনাক্ত করুন এবং একটি লাইনে যোগ দিন এখন তাদের নাম 1 2 3 4 5 6 7 এবং 8 সুতরাং একটি রেখা আঁকুন যা এই বিন্দুগুলির লম্ব দিয়ে যায় যা এই 1st বিন্দু এবং 3rd বিন্দুকে সংযুক্ত করবে তাই এটি এই বিন্দুতে এক্সিস কেটে দেয় একইভাবে এই লাইন বরাবর 2 থেকে 6 পর্যন্ত প্রসারিত করুন একইভাবে 1st এবং 7th পয়েন্ট প্রসারিত করুন এখন এই কোণে 1 2 3 এর মধ্য দিয়ে যাওয়া অনুভূমিক রেখাগুলি আঁকুন এই লাইনগুলি জেনারেট্রিক্সকে ইন্টারসেক্ট করতে যাচ্ছে এখন এই জেনারেট্রিক্সের জন্য ইন্টারসেকশন পয়েন্টগুলি সনাক্ত করুন সুতরাং প্রথমটি এই বিন্দু 1 এ ইন্টারসেক্ট করছে সেটিকে শীর্ষের সাথে যোগ দিন একইভাবে 5 এর সাথে পয়েন্ট 8 যোগ দিন এখন 8 থেকে P এর জন্য ইন্টারসেকশন পয়েন্ট হল P তাই আসুন আমরা লাল রঙের কালি ব্যবহার করি প্রথম বিন্দু P দ্বিতীয় বিন্দু যেখানে এই জেনারেট্রিক্স অনুভূমিক রেখা ইন্টারসেক্ট করছে সেটি P1 একইভাবে জেনারেট্রিক্স এবং এই রেখাটি অনুভূমিকভাবে P2 এ ইন্টারসেক্ট করছে 3 পয়েন্টকে প্রসারিত করতে হবে যা ইন্টারসেক্ট করতে যাচ্ছে 3 কে এই জেনারেট্রিক্সের মাধ্যমে P3 এ ইন্টারসেক্ট করছে 4th লাইনটি জেনারেট্রিক্সের মাধ্যমে এই P4 এ ইন্টারসেক্ট করছে 5th লাইন আবার এটি এখানে ইন্টারসেক্ট করছে 6th পয়েন্টটি P6 এর মধ্যে দিয়ে যায় এবং 7 ম লাইনটি এখানে এই জেনারেট্রিক্সের মধ্য দিয়ে যায় এবং 8 ম এই জেনারেট্রিক্স P8 এর মধ্য দিয়ে যায় এখন একটি লাইন কে ফ্রিহ্যান্ড কার্ভ দ্বারা এই লাইনে যোগ করুন যখন একটি দড়ি একটি কোন এর চারপাশে ঘুরানো হয় তখন সেই দড়ির সামনের অংশ দৃশ্যমান হবে যখন এটি কোন এর পিছনের দিকটি ঘুরিয়ে দেওয়া হয় এটি প্রথম ফ্রন্টে অদৃশ্য হবে যদিও এটি আমাদের জন্য অদৃশ্য সুতরাং এই ধরনের লাইন অদৃশ্য জিনিস কিন্তু এখনও উপস্থিত তাই আমরা ড্যাশড লাইন দ্বারা এটি প্রদর্শন করি সুতরাং সংযোগ করতে হবে P4 থেকে পিছনে গিয়ে এবং তাকে জড়িয়ে থাকার চেষ্টা করে তাই আমরা এটিকে ড্যাশড লাইন দ্বারা দেখাই এটি একটি ড্যাশড লাইন এর মধ্য দিয়ে যায় এখন একটি রঙ তৈরি করুন যা আমাদের কনিক্যাল হেলিক্স এর ফ্রন্টাল ভিউতে দেখায় সুতরাং আসুন আমরা বক্ররেখার নিচের অংশের জন্যও এটি করি যদি আমরা উপরের দিকে তাকিয়ে থাকি তাহলে দেখব সেই হেলিক্স সেই সমতল কে কীভাবে জড়িয়ে থাকে আমাদের তা আঁকতে হবে সুতরাং ইন্টারসেকশন পয়েন্ট গুলি হলো এই P1 P2 P3 P4 ইত্যাদি সুতরাং প্রজেকশন অনুমান করে যা আমরা এখানে পেতে যাচ্ছি তা এই নীচের পয়েন্টের মাধ্যমে যাচ্ছে সুতরাং আসুন আমরা সমান্তরালভাবে একে চলতে দেই এই সমতলটির সমান্তরালে P1 কে ইন্টারসেক্ট করছে এখানে প্রথম জেনারেট্রিক্স অবস্থিত যা একটি লাল রেখা দ্বারা চিহ্নিত করতে হবে সুতরাং প্রথম পয়েন্ট এখানে P এটি একটি P1 আসুন আমরা কেবল এই P1 এর জন্য ব্যবহার করি দ্বিতীয়টি জেনারেট্রিক্সের মাধ্যমে যায় 2 কে সমান্তরালভাবে সরিয়ে এটিকে অনুভূমিক রেখায় নিয়ে যান সেখান থেকে একটি কম্পাস নিন যাতে একটি আর্ক্ তৈরি করে দ্বিতীয়টি এখানে ইন্টারসেক্ট করছে যেটিকে P2 বলে এখন 3 এর সমান্তরালে সরান এটি যেখানে ইন্টারসেক্ট করছে সেই বিন্দুকে P3' বলে একইভাবে এই চতুর্থটির সমান্তরালভাবে পাস করুন এটি এখানে 4 এ ইন্টারসেক্ট করছে তাই আসুন আমরা এই পয়েন্ট কে P4' বলি একইভাবে 5 এর সমান্তরালভাবে পাস করুন এটি P5' বিন্দুতে ইন্টারসেক্ট করছে 6 এর জন্য আবার এই বিন্দু দিয়ে যাচ্ছে যাইহোক আমরা সুনির্দিষ্ট পরিমাপ চাই যা 6 এর সমান্তরাল হবে সুতরাং আমরা এই অনুভূমিককে ইন্টারসেক্ট করেছে সেই অক্ষের এই বিন্দুর দূরত্ব পরিমাপ করতে হবে সংযুক্ত করুন এই বিন্দুকে P6' হিসেবে পয়েন্ট P7 কে 7 এর মধ্য দিয়ে পাস করুন সেই বিন্দুকে P7' বলে এবং এখানেই P8 আছে এখন এইগুলিতে যোগ দিন কারণ আমরা উপরের দিক থেকে তাকিয়ে আছি যাতে পুরো সারি দৃশ্যমান হয় সুতরাং এই দৃশ্যে এটি উপরের দিক থেকে একটি কন্টিনুয়াস লাইন অংকন করুন আমি এই হরাইজন্টাল প্লেন এ এটি দেখানোর চেষ্টা করছি সুতরাং একটি মসৃণ ফ্রিহ্যান্ড বক্ররেখা দ্বারা যোগ করুন যা P4 P5 P6 P7 এবং P8 এর মধ্য দিয়ে যায় এখন পুরোটা কে একটি কন্টিনুয়াস বক্ররেখা দ্বারা যোগ করুন একটি মসৃণ বক্ররেখা পেতে আমরা ফ্রেঞ্চ বক্ররেখা ব্যবহার করতে পারি এটিকে আমরা কনিক্যাল হেলিক্স বলি এখানে এটি এক পাক ঘুরেছে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যদি আমরা আরও অনেক বার ঘোরাবো এবং অনুরূপ পদ্ধতি অনুসরণ করতে হবে একটি ঘূর্ণনের পরিবর্তে যদি দুটি ঘূর্ণন হয় তবে আমরা এই বক্ররেখাকে আরও দুটি সংখ্যায় বিভক্ত করতে পারি এবং এটিকে মসৃণভাবে সংযুক্ত করে আরও দুটি ঘূর্ণনে প্রসারিত করতে পারি এর সাথে আমরা কনিক্যাল বিভাগগুলি বন্ধ করছি পরবর্তী ক্লাসে আমরা এই প্রজেকশন সম্বন্ধে আরো জানব একটি উল্লম্ব সমতল কি একটি অনুভূমিক সমতল কি কিভাবে আমরা কল্পনা করব সামনের দিকের দৃশ্য কে এবং উপরের দিকের দৃশ্য কে এবং এই দৃশ্যগুলো দিকনির্দেশনা কিভাবে করব পরের ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে